পূর্বে রিয়েল টাইম শিডিয়ুলারগুলিতে শুরুতে সাধারণ টাস্ক শিডিয়ুলার হিসাবে কাজ করেছিল পরে ক্লক চালিত শিডিয়ুলার এবং ইভেন্ট চালিত শিডিয়ুলার দিয়ে শুরু হয়েছিল আমরা দুটি গুরুত্বপূর্ণ শিডিয়ুলার সনাক্ত করেছি রেট মনোটোনিক শিডিয়ুলার এবং আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট এই দুটির মধ্যে রেট মনোটোনিক শিডিয়ুলার অত্যধিক জনপ্রিয় এটি অনেকগুলি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় সরাসতিভাবে এটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি দ্বারা সমর্থিত ধরা যাক যে টাস্কটি স্বাধীন তারপরে আস্তে আস্তে এটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করার চেষ্টা করা হয় টাস্কগুলি নন প্রিএম্পটেবিল রিসোর্স ভাগ করে নেয় এবং সিমফোর প্রথাগত অপারেটিং সিস্টেমটি ভালভাবে কাজ করে না এর জন্য যে সমস্যাগুলির মুখোমুখি হয় তারা হল প্রাওরিটি ইনভারশান এবং আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান সতর্কতার সাথে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সময়কে হ্রাস করে প্রাওরিটি ইনভারশানকে সমাধান করা যেতে পারে এর জন্য কম অগ্রাধিকারের কাজটি তার ক্রিটিকাল বিভাগটি ব্যবহার করে তবে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান একটি গুরুতর সমস্যা এবং অতীতে বহু অ্যাপ্লিকেশন সঠিকভাবে এই সমস্যার সমাধান না করার জন্য ব্যর্থ হয়েছে সবচেয়ে সহজ সমাধানটি হল প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল যেখানে একটি নিম্ন অগ্রাধিকার টাস্ক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অগ্রাধিকারের টাস্কের প্রাওরিটি লাভ করে এটি রিসোর্সের জন্য অপেক্ষা করছে এই প্রোটোকলটি সহজ এবং প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল দ্বারা আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান সমস্যাটি কাটিয়ে ওঠা যায় তবে তারপরে এটি কিছু সমস্যার সৃষ্টি করে কিন্তু অন্যান্য সমস্যার সমাধান করে না বেসিক প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের অসুবিধাগুলি নিয়ে আলোচনা করা যাক তারপরে আমরা আরও পরিশীলিত প্রোটোকলগুলি দেখব প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের দুটি গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে প্রথমটি হল চেইন ব্লক করা এবং দ্বিতীয়টি হল এটি ডেডলক রোধ করতে কিছুই করে না আমরা যখন প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল ব্যবহার করি তখন কার্যগুলি অচল হয়ে যেতে পারে তবে মূলত প্রাথমিক প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের তুলনায় আরও উন্নততর সূক্ষ্ম অ্যালগরিদমগুলি এই সমস্যাগুলি অতিক্রম করে প্রথমত যখন প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল ব্যবহার করা হয় তখন আমরা ডেডলক ঘটনাটি পর্যবেক্ষণ করার চেষ্টা করি ধরে নিই যে দুটি রিয়েল টাইম টাস্ক রয়েছে T1 এবং T2 এবং এই দুটি কাজের জন্য দুটি রিসোর্স দরকার T1 এবং T2 উভয়েরই CR1 এবং CR2 প্রয়োজন আমরা ধরে নিই যে রেট মনোটোনিক স্কিম দ্বারা T1 টি T2 এর চেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে তবে তারপরে T2 প্রথমে চলতে শুরু করে কারণ T1 এর জন্য কোনও কাজ থাকে না T1 এর ফেযিং T2 এর পরে হয় অথবা T1 এর উদাহরণটি সম্পূর্ণ হয়ে গেলে হয় এবং T2 ব্যবহার শুরু করে T2 প্রথমে রান করে এবং তারপরে একটির পর একটি অপারেশনগুলি হয়ে থাকে এখানে ইনস্ত্রাকশান লক R2 কার্যকর হয় যেহেতু ক্রিটিকাল রিসোর্স R2 পাওয়া যায় তাই এটি R2 কে সফলভাবে লক করতে পারে এবং এর পরে কিছু অতিরিক্ত কাজ হতে পারে এই সময়ের মধ্যে T1 এর কার্যটি উপস্থিত হয় এটি একটি উচ্চ অগ্রাধিকারের কাজ হওয়ায় এটি T2 কে পিছনে ফেলে দেয় তারপরে স্থানীয়ভাবে কাজ করার পরে এটি R1 টি লক করে দেয় এবং তারপরে R1 আরও বেশি প্রসেসিং করে তারপরে এটির জন্য R2 রিসোর্স দরকার হয় এটি R2 কে লক করার আগে R2 টি T2 দ্বারা লক হয়ে যায় T1 টি ব্লক হয় এবং তারপরে T2 নিয়ন্ত্রণ পেতে পারে এরপর R2 ব্যবহার করে T2 এক্সিকিউটিভ করা শুরু করে এরপরে আবার R1 এর দরকার পড়ে তবে এটি T1 দ্বারা লক করার চেষ্টা করে যা ইতিমধ্যে T1 দ্বারা লক করা আছে এইভাবে ক্রিটিকাল পরিস্থিতি তৈরি করে প্রাথমিকভাবে প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমটি ব্যবহার করে ডেডলক দেখা দিতে পারে যেহেতু T1 টি তে T2 টি ব্লক হয়ে যায় এবং T2 এর অগ্রাধিকার T1 এর থেকে বাড়ানো হলেও এটি এখনও সাহায্য করে না এবং ডেডলক পরিস্থিতি দেখা দেয় প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমটিতে যে দ্বিতীয় সমস্যাটি দেখা দেয় তা হল চেইন ব্লকিং আমরা চেইন ব্লকিং সম্পর্কে আরও আলোচনা করব যখন কোনও টাস্কের জন্য কোনও রিসোর্স প্রয়োজন হয় তখন চেইন ব্লকিং করার কারণগুলি ঘটে এটি বিভিন্ন রিসোর্সের মধ্য দিয়ে যায় এবং তা কীভাবে শুরু হয় তা নিয়ে আলোচনা করব যদি কোনও কার্যের জন্য n রিসোর্সের প্রয়োজন হয় এবং প্রতিবার এটি যদি রিসোর্সের জন্য অনুরোধ করে তখন প্রাওরিটি ইনভারশান ঘটে এখানে বিপর্যয় ঘটতে পারে রিসোর্সের জন্য অপেক্ষা করতে হয় এবং ততক্ষণে নিম্ন অগ্রাধিকারের কাজগুলি সম্পাদন করা শুরু হয় শেষ পর্যন্ত একাধিক প্রাওরিটি ইনভারশান ঘটে চেইন ব্লকিং পরিস্থিতিতে যখন কোনও টাস্কের একাধিক রিসোর্সের দরকার হয় তখন অপেক্ষার সময় সবথেকে বেশি হতে পারে এবং উচ্চ অগ্রাধিকারের টাস্কটি সহজেই তার সময়সীমাটি মিস করতে পারে চেইন ব্লকিং একটি গুরুতর সমস্যা নিম্নলিখিতটি একটি স্কিম্যাটিক ডায়াগ্রাম রয়েছে ধরে নেওয়া যাক সর্বাধিক প্রাওরিটি টাস্ক T1 এর ২ টি রিসোর্স দরকার টাস্ক T1 প্রাথমিকভাবে CR1 এর জন্য আটকে যায় কারণ T2 CR1 এবং CR2 ধরে রেখেছে কিছু সময়ের পরে T2 CR1 কে ছেড়ে দেয় এবং T1 সম্পাদন করা শুরু করে তবে তার কিছু সময়ের পরে CR2 প্রয়োজন হয় এবং এটি আবার CR2 এর জন্য ব্লক হয়ে যায় প্রক্রিয়াটিতে প্রাওরিটি ইনভারশান হয় প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের অধীনে একটি উচ্চ অগ্রাধিকারের কাজ যদি একাধিক নন প্রিএম্পটেবিল রিসোর্স ব্যবহার করে তবে একাধিক প্রাওরিটি ইনভারশান হতে পারে তবে আমরা এগিয়ে যেতে যেতে দেখতে পাবো যে আরও পরিশীলিত অ্যালগরিদমগুলি চেইন ব্লকিং সমস্যাটি কাটিয়ে উঠেছে নিম্নলিখিতটি হল একটি সাধারণ উদাহরণ ধরে নেওয়া যাক T1 টি একটি উচ্চ অগ্রাধিকারের কাজ এটি রিসোর্স ব্যবহার না করে কিছু স্থানীয় প্রসেসিং করে এবং তারপরে রিসোর্স R2 এর প্রয়োজন হয় এটি R2 ব্যবহার করে কাজটি করে তারপরে এটি R3 তারপরে R4 প্রয়োজন হয় এবং এটি এগিয়ে যেতে থাকে আমরা ধরে নেই যে বেশ কয়েকটি নিম্ন অগ্রাধিকারের কাজ রয়েছে যার জন্য এই রিসোর্সের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ T2 এর রিসোর্স R2 দরকার এটি R2 দিয়ে কিছু প্রসেসিং করে তারপর T3 প্রসেসিং করে R3 দিয়ে T4 হয় R4 দিয়ে Tn 1 করে Rn 1 দিয়ে Tn এর সংস্থান দরকার হয় Rn আমরা ধরে নিই যে প্রাথমিকভাবে সবচেয়ে কম অগ্রাধিকারের টাস্কটি Tn কার্যকর করা আরম্ভ করে এবং এটি Rn কে লক করে একইভাবে অন্যান্য সমস্ত কাজগুলি তাদের রিসোর্সগুলিকে লক করে এবং এইভাবে T1 এর একটি দৃষ্টান্ত দেখা দেয় এটি প্রাথমিকভাবে কিছু কাজ করে কিন্তু তারপরে এটির দরকার হয় R2 R2 টি ইতিমধ্যে T2 দ্বারা লক করা হয়েছে এবং তাই T1 অবরুদ্ধ হয়ে যায় T2 এক্সিকিউট করা শুরু করে কারণ T1 অবরুদ্ধ হয়ে যায় এবং স্থানীয়ভাবে কাজ করার জন্য CPU ব্যাবহারের উপযোগী হয়ে যায় R2 প্রকাশ করা হয় এরপরে এটির R3 দরকার হয় যা T3 দ্বারা ঘটে থাকে এবং চলতে থাকে সমস্ত n রিসোর্সগুলির জন্য এটি একের পর এক প্রাওরিটি ইনভারশানের মধ্য দিয়ে যায় টাস্ক T1 ব্লক হয়ে যাওয়ার সময়টি সেই সময়ের সাথে সমান হয় যার জন্য প্রতিটি কাজ তার নিজস্ব রিসোর্স ধরে রাখে উদাহরণস্বরূপ এই পরিস্থিতিতে n রিসোর্সের কারণে T1 টাস্কের জন্য ব্লক হওয়ার সময়টি সেই সময় হবে যার জন্য T2 রিসোর্স R2 ব্যবহার করবে T3 রিসোর্স R3 ব্যবহার করবে এবং এটি এগিয়ে যেতে থাকবে Tn এর দরকার হতে পারে Rn সংস্থান যা পরিমানে অনেক বড় হতে পারে চেইন ব্লকিং করা প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের একটি গুরুতর সমস্যা এই স্কিমটির অপারেটিং সিস্টেম থেকে খুব অল্প সমর্থন প্রয়োজন এবং তাই সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে এটি ব্যবহৃত হয় তবে প্রোগ্রামার অ্যাপ্লিকেশনটির ডিজাইনারকে অবশ্যই দুটি গুরুতর সমস্যা ডেডলক সমস্যা এবং চেইন ব্লকিং সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে সাধারণ প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলের কয়েকটি বৈশিষ্ট্য নীচে দেওয়া হয়েছে ধরা যাক কোনও টাস্কের জন্য একটি নন প্রিএম্পটেবিল রিসোর্স দরকার হয় যা কম অগ্রাধিকারের টাস্ক দ্বারাও ব্যবহৃত হয় তারপরে প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের আওতায় সর্বাধিক সময়কাল যার জন্য টাস্ক Ta প্রাওরিটি ইনভারসান ভোগ করতে পারে সেই k নিম্ন অগ্রাধিকার কর্মগুলির জন্য কার্যকর করার জন্য সর্বাধিক সময় যার জন্য তাদের নন প্রিএম্পটেবিল রিসোর্স প্রয়োজন Ei যদি সেই সময় হয় যার জন্য টাস্ক Ti এর রিসোর্সের প্রয়োজন হয় তবে টাস্কের জন্য ব্লক হওয়ার সবচেয়ে খারাপ ক্ষেত্রে সমস্ত কাজ Ti বিবেচনা করে সময়টি max হয় দ্বিতীয় উপপাদ্যটি হল যে কোনও টাস্কের k রিসোর্সের দরকার হয় প্রথম ক্ষেত্রে আমরা কোনও টাস্কের জন্য প্রয়োজনীয় একটি রিসোর্স দেখেছি অন্যদিকে এখানে একটি টাস্কের জন্য k রিসোর্স প্রয়োজন হয় এবং এই প্রতিটি k রিসোর্স নিম্ন অগ্রাধিকারের বেশ কয়েকটি টাস্ক দ্বারা ব্যবহৃত হয় সবচেয়ে খারাপ ক্ষেত্রে টাস্কটি Ta এর জন্য অপেক্ষা করার মোট সময় বের করা হয় এবং এটি প্রথম উপপাদ্যের একটি সাধারণ রূপ যা নীচে আলোচনা করা হয়েছে চেইন ব্লকিংয়ের ফলে প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিম হয়ে থাকে প্রতিটি রিসোর্সের জন্য এটি অনুরোধ করা হয়ব্লক করার জন্য প্রতিটি রিসোর্সের জন্য এটি ∑max হবে যদি তিনটি রিসোর্স থাকে এবং এই তিনটি রিসোর্সের নিম্নতর অগ্রাধিকারের কাজের বিভিন্ন সেট দ্বারা ব্যবহৃত হয় তবে সবচেয়ে খারাপ ক্ষেত্রে উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য মোট ব্লকিং সময় হল প্রথম রিসোর্স দ্বিতীয় রিসোর্স এবং তৃতীয় রিসোর্সের জন্য ব্লকিংয়ের সময়কালের যোগফলের সমান উপপাদ্য ১ থেকে প্রতিটি রিসোর্সের জন্য ব্লক করার সময়টি পাওয়া যায় প্রাথমিক প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের কিছু উন্নতি করা যায় এটি একটি সাধারণ তবে শক্তিশালী প্রোটোকল এটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান কাটিয়ে উঠেছে যা একটি গুরুতর সমস্যা কারণ কার্যগুলি তাদের সময়সীমাটি মিস করেছে তবে এটি দুটি বড় সমস্যা যেমন ডেডলক সমস্যা এবং চেইন ব্লকিং সমস্যায় ভুগছে হাইয়েস্ট লকার প্রোটোকল দ্বারা প্রথমে উন্নতি করা হয় এটির একটি আলাদা প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিম রয়েছে মূল ধারণাটি হল প্রাওরিটি মান এটি এমন একটি সংস্থাকে বরাদ্দ করা হয় যাকে সিলিং মানও বলা হয় এবং এই মানটিকে হাইয়েস্ট প্রাওরিটি টাস্ক হিসাবে গণনা করা হয় যা রিসোর্স ব্যবহার করতে পারে উদাহরণস্বরূপ যদি R একটি রিসোর্স হয় এবং এটি ৩ টি কার্য T2 T5 এবং T10 দ্বারা ব্যবহৃত হয় তাহলে আমরা ধরে নিই যে T2 হল সর্বোচ্চ অগ্রাধিকারের কাজ তারপরে রিসোর্স R এর জন্য ceiling 2 বরাদ্দ করা হয় হাইয়েস্ট প্রোটোকল হল কোনও কাজ যখন কোনও রিসোর্সের জন্য অনুরোধ করে তখন সেই কাজের অগ্রাধিকারটি সিলিংয়ের মান পর্যন্ত বাড়ানো হয় উদাহরণস্বরূপ ধরা যাক যদি রিসোর্স R উপলব্ধ থাকে এবং টাস্ক T10 অনুরোধ করে তখন রিসোর্স R পাওয়া যায় তারপরে T10 এর প্রাওরিটি মান ২ এ উন্নীত হবে এবং হাইয়েস্ট লকার প্রোটোকলে প্রতিটি রিসোর্স সিলিং মানের সাথে যুক্ত হবে যে কোনও কাজ রিসোর্সটিকে লক করে দেওয়ার সাথে সাথে সেই কাজের প্রাওরিটি সিলিং মানের সাথে সমান হয়ে যায় এটি সহজেই দেখা যায় যে এই প্রোটোকলটি প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের ত্রুটিগুলি কাটিয়ে উঠেছে তবে তারপরে এটি একটি জটিল অবস্থার পরিচয় দেয় আমরা হাইয়েস্ট লকার প্রোটোকলের উন্নতিগুলি নিয়ে আলোচনা করব যাকে প্রাওরিটি সিলিং প্রোটোকলও বলা হয় হাইয়েস্ট লকার প্রোটোকল ব্যবহার করে এই সমস্যাটি অনেকাংশে কাটিয়ে উঠেছে হাইয়েস্ট লকার প্রোটোকল হল প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের কিছুটা উন্নততর অবস্থা হাইয়েস্ট লকার প্রোটোকলটি আলোচনা করার পরে প্রাওরিটি সিলিং প্রোটোকলটি বোঝা সহজ হয়ে যায় যা নিজেই প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিমের এবং হাইয়েস্ট লকার প্রোটোকলের চেয়ে কিছুটা জটিল যদি এই দুটি প্রোটোকল প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল এবং হাইয়েস্ট লকার প্রোটোকল পরিচিত হয় তবে প্রাওরিটি সিলিং প্রোটোকলের কাজ বোঝা খুব সহজ হয়ে যাবে তবে তারপরে প্রাওরিটি সিলিং প্রোটোকলটি আরও কিছুটা জটিল হলেও এটি অনেক ভাল প্রোটোকল তবে এটি মূলত প্রাওরিটি ইনহেরিটেন্স স্কিম এবং প্রাওরিটি লকার প্রোটোকলের সমস্ত সমস্যাকে পরাভূত করে হাইয়েস্ট লকার প্রোটোকলটিতে প্রয়োজনীয় কাজগুলি এবং রিসোর্স সম্পর্কে একটি অ্যাপ্লিকেশন ডিজাইনের সময় বিশ্লেষণ করা হয় তারপরে একটি সিলিং মান সমস্ত ক্রিটিকাল রিসোর্সগুলিতে নির্ধারিত হয় যখনই কোনও কাজ একটি গুরুত্বপূর্ণ রিসোর্স অর্জন করে তখন এর মান প্রাওরিটি সিলিংয়ের সমান হয়ে যায় সিলিং মানটি হাইয়েস্ট প্রাওরিটি টাস্কের সমান হয় এবং এই রিসোর্সটি সেটি ব্যবহার করতে পারে প্রতিবার একটি নিম্ন অগ্রাধিকারের কোনও কাজ বা অন্য কোনও কাজ রিসোর্সটি অর্জন করে এবং তার প্রাওরিটি সিলিংয়ের মান পর্যন্ত বৃদ্ধি করে এটি হল ইনহেরিটেন্স স্কিম কোনও কাজ রিসোর্সটি অর্জন করার সাথে সাথে এর প্রাওরিটি মানটি বৃদ্ধি পায় এবং এটি রিসোর্সটির সাথে যুক্ত সিলিং মানের সমান হয়ে যায় উদাহরণস্বরূপ আমরা ধরে নিই যে একটি ক্রিটিকাল রিসোর্স R রয়েছে এবং রিসোর্স R ৩টি T1 T2 এবং T3 দ্বারা ব্যবহৃত হচ্ছে সেখানে R একটি সিলিং মান যুক্ত হবে Ceilmax−prioT1T2T3 নীচের পদ্ধতিতে প্রোটোকলটি কাজ করছে আমরা ধরে নিতে পারি যে T1 এর অগ্রাধিকার ৫ T2 এর অগ্রাধিকার ২ এবং T3 এর অগ্রাধিকার ৮ হয় ধরে নেওয়া হয় যে ২ হল সর্বোচ্চ অগ্রাধিকার এবং ৮ হল সর্বনিম্ন অগ্রাধিকার রিসোর্সের সাথে যুক্ত সিলিংয়ের মান R ২ হয় কারণ ২ হল ২ ৫ এবং ৮ এর মধ্যে সর্বোচ্চ সুতরাং সিলিং মানটি ২ যা R এর সাথে যুক্ত এখানে এটি নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোন কোন সময়ে ২ হল সর্বাধিক অগ্রাধিকার এবং অন্য সময়ে এটি ৮কে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে নির্দিষ্ট করে আসলে বিভ্রান্তি দেখা দেয় কারণ বিভিন্ন অপারেটিং সিস্টেম বিভিন্ন কনভেনশন ব্যবহার করে উদাহরণস্বরূপ মাইক্রোসফ্ট উইন্ডোজ এবং অন্যান্য কয়েকটি অপারেটিং সিস্টেমে প্রাওরিটি মানটি উচ্চতর প্রাওরিটি যত বাড়বে প্রাওরিটি মানটিও তত বেশি হবে T10 টি T5 বা T1 এর চেয়ে বেশি অগ্রাধিকার পাবে প্রাওরিটি মান যত বেশি তত বেশি অগ্রাধিকার পাবে T10 টি T5 বা T1 এর চেয়ে উচ্চ অগ্রাধিকার পায় যেখানে ইউনিক্স এবং ইউনিক্স ডেরিভেটিভ অপারেটিং সিস্টেমগুলিতে বিপরীত হয়ে থাকে একটি নিম্ন অগ্রাধিকারের মান দ্বারা উচ্চতর অগ্রাধিকার এবং উচ্চতর অগ্রাধিকারের মান দ্বারা নিম্ন অগ্রাধিকার নির্দেশ করে যদি কোনও রিসোর্সে ৩ টি টাস্ক T2 T5 এবং T8 দ্বারা ব্যবহৃত হয় তবে সিলিং মান ২ হয়ে যাবে কারণ ২ সর্বাধিক অগ্রাধিকার যেখানে অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম এটি ৮ হয় তাই বিভিন্ন আলোচনাতে আমরা এই দুটি ব্যবহার করে চলেছি এই প্রোটোকলটি সহজ সিলিংয়ের মানগুলি রিসোর্সে সাথে যুক্ত হওয়ার সাথে সাথে এটি একবার রিসোর্স গ্রহণ করে এটি সিলিং প্রাওরিটি ইনহেরিটেন্স সূত্রে প্রাপ্ত হয় তারপরে এটি প্রাওরিটি ত্যাগ করার সাথে সাথে প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং রিসোর্সটি প্রকাশ হয় এটি তার আগের প্রাওরিটিতে ফিরে আসে এই প্রোটোকলটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশানের মাধ্যমে অচলাবস্থা এবং চেইন ব্লকিংয়ের সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে তারপরে এটি একটি নতুন সমস্যা তৈরি করে যা ইনহেরিটেন্স ব্লকিং বলে উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক যে রিসোর্স R একটি টাস্ক T1 T2 এবং T3 দ্বারা ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রিসোর্স T1 এর অগ্রাধিকার ৫ T2 এর ২ এবং T3 এর ৮ রয়েছে এবং ceiling2 রিসোর্সটি T1 দ্বারা অর্জিত হয়েছে যার অগ্রাধিকার ৫ এবং T1 টাস্কে T2 ব্লকটি রয়েছে T1 এর অগ্রাধিকার ২ হয়ে যায় এবং তারপরে T4 T5 ইত্যাদির কাজগুলি হয় এগুলি T1 এর চেয়ে বেশি অগ্রাধিকারের হয় যেহেতু T1 এর অগ্রাধিকার বৃদ্ধি পেয়েছে তাই তারা CPU পেতে পারে না T1 এর অগ্রাধিকার বৃদ্ধি করা হয় এবং T4 T5 ইত্যাদি বিপরীতমুখী হয় এবং এটি উত্তরাধিকার সম্পর্কিত বিপরীত হিসাবে পরিচিত যত তাড়াতাড়ি T1 সংস্থান দরকার এর অগ্রাধিকারটি 2 এ বৃদ্ধি পায় এবং অন্যান্য কাজগুলি যা প্রস্তুত থাকে তবে T1 এর চেয়ে উচ্চতর অগ্রাধিকার CPU পেতে পারে না এবং তারা বিপরীতমুখী হয় এটি ইনহেরিটেন্স রিলেটেড ইনভারশান হিসাবে পরিচিত আমরা এখানেই থামব এবং পরবর্তী বক্তৃতাটিতে বাকিটা চালিয়ে যাব ধন্যবাদ